হাই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজ আমরা এই অনির্দিষ্ট ফর্ম পার্ট 2 চালিয়ে যাব এবং এই লেকচার সংখ্যা 4 সুতরাং আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং সিঙ্গল ভ্যারিয়েবল ফাংশন আলোচনা করেছি এবং আজ এই অনির্দিষ্ট ফর্ম টাইপ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি 0 পাওয়ার 0 ইনফিনিটি পাওয়ার 0 এবং 1 পাওয়ার ইনফিনিটি নিয়ে আলোচনা করা হবে শুধু পূর্ববর্তী বক্তৃতা থেকে স্মরণ করার জন্য আমরা ইতিমধ্যেই এই দুটি ফর্ম নিয়ে আলোচনা করেছি অথবা বরং এই দুইটি অনির্দিষ্ট ফর্মকে 0 দ্বারা 0 এবং অসীম বাই অসীম হিসাবে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে এই LHospital নিয়মটি খুব সহায়ক ছিল যা বলে যে এই এর অনুপাত f এবং g যেখানে f এবং g উভয়ই 0 তে যায় অথবা তারা উভয়েই যায় অনন্ত সুতরাং সেক্ষেত্রে এই অনুপাতের সীমা ডেরিভেটিভের সীমার সমান হবে যদি এই সীমাটি ডানদিকে বিদ্যমান থাকে এবং আমরা আরও দেখেছি যে আমরা এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারি যদি এইসমস্ত শর্ত f এবং g এর সন্তুষ্ট হয় এবং আবার আমাদের অবস্থা হয় যে এই f এবং g উভয়ই 0 তে যায় অথবা তারা যায় সুতরাং সেই ক্ষেত্রে নিয়মগুলি বলে যে আমরা এই পার্থক্যগুলির এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারি এবং আবার আমরা সংখ্যার এবং আবার হরকে আলাদা করতে পারি আমরা এই সীমা অর্জনের সময় পর্যন্ত সীমা নিতে পারি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই দুটি ফাংশনের অনুপাতের সীমা বিদ্যমান যখন এই ডেরিভেটিভের অনুপাত সুতরাং এখানে এই সীমা উদাহরণস্বরূপ অন্যথায় বিদ্যমান এই সীমা বিদ্যমান নয় আমরা দাবি করতে পারবো না যে অনুপাত এর এখানে মূল সীমা f এর উপর g এর কোন অস্তিত্ব নেই সুতরাং আজ আমরা অনির্দিষ্ট রূপ দিয়ে চালিয়ে যাব 0 থেকে সুতরাং আমাদের পরিস্থিতি আছে ধরুন f 0 তে যায় এবং এই g তে যায় যেহেতু x a তে যায় তখন f এর এই g এর মধ্যে x যেভাবে যায় তা হল একটি অনির্দিষ্ট কারণ এটি সঠিকভাবে 0 এবং যার মধ্যে আমাদের আলোচিত LHospital নিয়ম ব্যবহার করে মূল্যায়ন করতে হবে এই ক্ষেত্রে যখন আমাদের এমন একটি পণ্য থাকে যেখানে একটি f এই ফাংশনটি 0 এবং অন্যটি যায় সেক্ষেত্রে আমরা এই অভিব্যক্তিটি এখানে নতুন করে লিখতে পারি fxgxfx1gx সুতরাং এই ক্ষেত্রে এখানে f 0 তে যায় এবং তারপর এই 1g ও 0 তে যাবে সুতরাং আমাদের এখানে 00 ফর্ম আছে আমরা এই ফর্মটিতে আবার লিখতে পারি যে আমরা এই g সংখ্যায় এবং হরতে আমরা এই f কে 1f হিসাবে গ্রহণ করি সুতরাং এই ক্ষেত্রে এই g যায় এবং 1f ও যায় তে যেহেতু f 0 তে যায় সুতরাং এখানে এই শব্দটি 1f এও যায় সুতরাং আমাদের ∞∞ ফর্ম আছে এবং উভয় ক্ষেত্রেই আমরা জানি যে আমরা LHospital নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং LHospital নিয়ম প্রয়োগ করে আমরা সীমা পেতে পারি কারণ আমরা ইতিমধ্যে শেষ বক্তৃতায় শিখেছি কিভাবে 00 অথবা ∞∞ ফর্মগুলি মোকাবেলা করতে হয় সুতরাং আসুন আমরা এখানে একটি সহজ উদাহরণ নিই আমরা এই সমস্যার জন্য এই LHospital নিয়মটি প্রয়োগ করতে চাই xsin 2x এবং x যায় তে সুতরাং এখানে আমাদের x আছে এবং sin 2x তাই 2x 0 তে যায় সুতরাং এটি ∞ × 0 ফর্ম সুতরাং এই ক্ষেত্রে আমরা এই ধারণাটি ব্যবহার করব যা উপরে আলোচনা করা হয়েছে যে আমরা 00 অথবা ∞∞ ফর্ম তৈরি করতে পারি সুতরাং এই ক্ষেত্রে আমরা আনতে পারি x কে 1x হিসাবে হরতে এবং তারপর sin 2x সুতরাং এই ক্ষেত্রে আমাদের 00 ফর্ম আছে সুতরাংsin 2x 0 তে যায় এবং 1x 0 তে যায় সুতরাং এই ক্ষেত্রে আমরা এখন LHospital নিয়ম প্রয়োগ করতে পারি কারণ আমাদের 00 ফর্ম আছে এবং তারপর sin 2x এর ডেরিভেটিভ হবে cos 2x এবং 2xএর ডেরিভেটিভ হবে 2x2 এবং এখানেও আমাদের আছে 1x2 সুতরাং এই অবস্থা এখন এই 2x2 এবং এই 1x2 সুতরাং x2 পদ বাতিল হয়ে যায় এবং তারপরে আমাদের এখানে আছে cos 2x যেমন x যায় তে সুতরাং x যায় তে 2x যায় 0 তে এবং তারপর cos 0 যায় 1 তে এবং আমাদের এই 2 এখানে আছে তাই সীমা 2 এখন যেমনটি আমরা শেষ স্লাইডে দেখেছি যে যদিও এই LHospital নিয়মটি 00 বা ∞∞ ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু একটি বিশেষ ক্ষেত্রে এটি আরও ভাল হতে পারে এটি আমরা উদাহরণের সাহায্যে দেখব সুতরাং আমরা এই ফর্মগুলির মধ্যে পরিবর্তন করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ এই f0 ফর্ম 00 এর তারপর আমরা এটি 1g ভাগ 1fহিসাবে পুনরায় লিখতে পারি এবং এই ক্ষেত্রে যদি এই f এবং g উভয়ই 0 এ যায় তাহলে আমাদের ∞∞ ফর্ম আছে অথবা অন্য উপায় যদি f এবং g উভয়ই যায় সেই ক্ষেত্রে 1g কে ভাগ করলে 1f দিয়ে আমাদের 00 ফর্ম থাকবে সুতরাং আমরাএই দুটি ফর্ম 00 এবং ∞∞ বিনিময় করতে পারি ডেরিভেটিভের সুবিধার উপর নির্ভর করে সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই উদাহরণটি বিবেচনা করি লিমিট x ডান দিক থেকে 0 এ যায় xnln x ন্যাচারাল লগারিদমিক n তাই এখানে n একটি ন্যাচারাল সংখ্যা সুতরাং এই ক্ষেত্রে এটি বিবেচনা করা অনেক সুবিধাজনক এটি ∞∞ ফর্ম সুতরাং আমরা এই ln x কে লবেতে রাখি এবং xn কে 1xn হিসাবে হরেতে রাখি সুতরাং এই ক্ষেত্রে যখন x 0 তে যায় সংখ্যাটি অসীমায় যায় এবং এখানে হরটি অনন্তে যায় সুতরাং আমাদের ∞∞ ফর্ম আছে এবং এই ক্ষেত্রে এই ডেরিভেটিভ ln x কেবল 1x এবং তারপরএর ডেরিভেটিভ 1xn বিয়োগ nxn1 এবং তারপর আমরা এটি সহজ করতে পারি সুতরাং আমাদের সীমা 0 আছে কারণ এখানে আমাদের x পাওয়ার n প্লাস 1 এবং n হল একটি প্রাকৃতিক সংখ্যা সুতরাং 1 2 3 সুতরাং এখানে যাই হোক না কেন n x এ যাবে এবং x 0 তে যাবে এটি 0 হয়ে যাবে কিন্তু একই উদাহরণে যদি আপনিবিবেচনা xn এবং ln x এর উপরে করেন 1ln x এর ডেরিভেটিভ সেখানে একটি সমস্যা তৈরি করত এবং এটি অবশ্যই এত সহজ হিসাব হতো না সুতরাং আমাদের লক্ষ্য করতে হবে কোন ফর্মটি 00 অথবা ∞ ∞ কিনা একটি বিশেষ উদাহরণে সুবিধাজনক সুতরাং এখন আমরা ∞ ∞ প্রকারের অনির্দিষ্ট রূপ নিয়ে আলোচনা করব মনে করো f এবং g অনন্ততে যায় যখন x a তে যায় তারপর এই f এবং g বিয়োগ যায় অনির্দিষ্ট ∞ ∞ ফর্ম এ এবং আমরা ইতিমধ্যে শেষ বক্তৃতায় আলোচনা করেছি যে এই ∞ ∞ ফর্মটি একটি অনির্দিষ্ট রূপ এবং এই ধরনের সীমা মূল্যায়নের জন্য আমাদের সতর্ক থাকতে হবে সুতরাং আমরা আবার এই পুনর্লিখন করতে পারি fx gx শব্দটি যদি আমরা এখানে fx gx কে fxgx দ্বারা ভাগ করি তখন আমরা পাবো 1gx 1fx1fxg সুতরাং এই ক্ষেত্রে আমাদের অবস্থা আছে এবং তারপর যেহেতু f এবং g উভয়ই অনন্তে চলে যায় সুতরাং আমরা এই 0 এবং তারপর আবার মাইনাস 0 আমাদের এখানে 00 ফর্ম আছে যা আমরা LHospital রুলের সাহায্যে সহজেই পরিচালনা করতে পারি সুতরাং এই ক্ষেত্রে আসুন আমরা আবার সহজ উদাহরণটি গ্রহণ করি যদি আমাদের এটি থাকে 1x2 1x সুতরাং এখানে যেহেতু x 0 তে যায় তাই আমাদের এই 1 এর উপর 0 আছে যা যাচ্ছে এবং এখানে আবার 1 বাই 0 এটিও যাচ্ছে তে সুতরাং আমাদের ∞ ∞ এই ফর্ম আছে সুতরাং যেমন এখানে উপরে আলোচনা করা হয়েছে আমরা এটি হিসাবে পুনরায় লিখতে পারি x এবং তারপর এই x2 দ্বারা বিভক্ত x2x সুতরাং এই ক্ষেত্রে এখন sin square x যায় 0 তে এবং বিয়োগ 0 তাই হয় 0 দ্বারা বিভক্ত 0 সুতরাং এই ∞ ∞ ফর্মটি 00 ফর্মে পরিবর্তিত হয় যা LHospital নিয়ম ব্যবহার করে আমরা সীমা পেতে পারি সুতরাং এখানে আরও এগিয়ে যাচ্ছে সুতরাং যখন আমরা এটি গ্রহণ করি যখন আমরা LHospital নিয়ম প্রয়োগ করার আগে আমরা এই অভিব্যক্তিটিকে এই ফর্মটিতে পুনর্লিখন করি সুতরাং আমরা 1 x2 নিই সেখানে এবং x2 কে 1 দিয়ে ভাগ করি সুতরাং এই x2 এবং sin2 একসাথে এবং তারপর বাকি এখানে x x2 ছিল x2 ইতিমধ্যে এবং 1 আমরা ভাগ করেছি তাই আমাদের আছে x4 সুতরাং এই সীমা x x2 কে x2x দিয়ে ভাগ করে আমরা এই ফর্মে এর সীমা পুনর্লিখন করেছি x2x এবংএর সীমা x x2 x4 এর উপরে এবং এখন আসুন দ্বিতীয়টি প্রথম বিবেচনা করি x x2x4 সুতরাং এই ক্ষেত্রে আমাদের আবার এই 00 ফর্ম আছে সুতরাং x 0 তে যায় বিয়োগ 0 এ যায় এবং তারপর 0 দ্বারা বিভক্ত হয় সুতরাং আমরা এখানে LHospital নিয়ম প্রয়োগ করতে পারি যা বলে যে সংখ্যার লবের ডেরিভেটিভ 2sin x হবে এবং sin x এর ডেরিভেটিভ হবে cos x এবং x2 এর ডেরিভেটিভ হবে 2 x একে x4 এর ডেরিভেটিভ 4x3 দিয়ে ভাগ করি সুতরাং এখানে আমাদের আছে sin 2x 2sin x cos x যেটির মান sin 2x 2 x কে 4 x3 দিয়ে ভাগ সুতরাং sin 2x 0 তে যায় বিয়োগে এই x 0 তে যায় সুতরাং আমরা আবার 0 0 0 দ্বারা 0 ফর্ম দিয়ে শেষ করি যা আমাদের আবার আলাদা করতে হবে সুতরাং এখানে আমাদের sin 2x আছে যা 2cos 2x হবে এবং এই 2 x এর ডেরিভেটিভ হবে মাত্র 2 এবং 4 x3 যা হবে 12 x2 তাই এখন এখানে যখন আমরা এই সীমাটি আবার চেক করব তাই 2cos 2x এবং x যায় 0 তে সুতরাং এটি 1 তাই 2 2 যা 0 তাই আবার আমাদের 00 ফর্ম আছে কিন্তু আমরা এখন যা করতে পারি আমরা একটু সহজ করতে পারি যা হল cos 2x আমরা তাই লিখতে পারি আমাকে এখানে শুধু ওয়ারকাউট করতে দিন সুতরাং এই cos 2x শব্দটি আমরা 1 বিয়োগ 2sin square x হিসাবে লিখতে পারি এবং তারপর আপনার সেখানে বিয়োগ 1 আছে সুতরাং 2 আমরা কমন নিতে পারি এবং আমরা এখানে এই 12 কে ভাগ করব সুতরাং এটি 1 বিয়োগ 1 আমরা বাতিল করব এবং আমাদের বিয়োগ 2x আছে এবংএটি 6 x2দ্বারা বিভক্ত সুতরাং এই 13 তাই বিয়োগ 13 এবং তারপরে এখানে আমাদের সীমা x 0 তে যায় x তে উপরে x2 এবং এখন এই সীমাটি হল x 0 তে যায় x ওভার x2 কি আমরা তাদের আছে অনুরূপ x2 ওভার এবং আমরা সেখানে এক মিনিটের মধ্যে দেখতে পাবো এই উভয় সীমা একইভাবে হ্যান্ডেল করা যায় সুতরাং আমরা কি এই 1 বিবেচনা করা যাক আমরা বিবেচনা করতে পারে x উপরে x2 এরউভয়েরই একই সীমা হবে সুতরাং আপনি শুধু বিবেচনা করুন লিমিট x 0 তে যায় x2 over x এবং এই ক্ষেত্রে আমরা আবার LHospital নিয়ম প্রয়োগ করতে পারি কারণ এটি 00 ফর্ম এবং তারপর আমাদের এখানে সীমা আছে সুতরাং x square এর ডেরিভেটিভ 2x এবং তারপর x হবে 2sin x cos x সুতরাং এখানে আমাদের আবার 00 ফর্ম আছে এবং তারপরে সংখ্যার ডেরিভেটিভ আমাদের 2 এবং হর sin 2x এর ডেরিভেটিভ 2cos 2x সুতরাং এখন যদি আমরা এখানে সীমা গ্রহণ করি x 0 তে যায় তাহলে cos 0 হল 1 সুতরাং 22 সীমা হল 1 একই জিনিস যদি আমরা এখানে বিবেচনা করি x এর ওপরে এটি ঠিক একই আকারে ফলাফল দেবে এবং সীমা 1 এর দিকে নিয়ে যাবে কারণ এটি ঠিক বিপরীত হবে এবং হরটি সংখ্যায় পরিণত হবে এবং সংখ্যার হর হবে এবং আমরা সীমা 1 দিয়ে শেষ করব সুতরাং এখন এখানে ফিরে আসছি মূল সীমাতে সুতরাং এই সীমা x 0 তে যায় x x2 এর মান হল 1 এবং দ্বিতীয় মেয়াদের জন্য এখানে সীমা যা আমরা মূল্যায়ন করেছি যা বিয়োগ 3 ছিল এবং এটি 1 হয়ে যায় সুতরাং 1x2 1x 13 সুতরাং 13 হয় 1 এবং এই লিমিট হলো 13 এখন আবার পরবর্তী উদাহরণ এই প্রকৃতির x1ln 1 1x সুতরাং এই ক্ষেত্রে প্রশ্ন হল এই অভিব্যক্তির রূপটি যখন x এ যায় সুতরাং আসুন আমরা শুধু চেক করি এখানে x যায় তে সুতরাং আমাদের এখানে এখন এই আছে x→∞1ln 1 1x সুতরাং এখানে আমাদের সাবধান থাকতে হবে যখন x যায় তে তো এই 1 বিয়োগ কিছু এই মত প্রকাশের এখানে 1 1x সুতরাং এটি 1 এর কম এবং লগারিদমিক এখানে ln সুতরাং যদি আমরা শুধু গ্রাফ আঁকতে পারি তাহলে এটি এখানে 1 সুতরাং 1 এর কম লগারিদমিক নেতিবাচক মান নেয় সুতরাং এখানে হর ln 1 1X সমস্ত নেগেটিভ মান গ্রহণ করছে সুতরাং যখন x তে যায় এটি 1 তে যাচ্ছে কিন্তু 1 টি এবং তাই এই সমস্ত মানগুলি নেতিবাচক ছিল সুতরাং 10 এটি আসলে ∞ এর দিকে ঝুঁকছে সুতরাং আমাদের কাছে এই ফর্মটি হল ∞ ∞ ফর্ম অতএব আমরা তাই আবেদন করতে পারেন আবার আমি লিখেছি সুতরাং যে এই শব্দ এখানে x→∞1ln 1 1x ∞ সুতরাং আমাদের আছে ∞ ∞ ফর্ম এবং এখন আমরা পূর্ববর্তী উদাহরণের মতো ঠিক কাজ করব সুতরাং আমাদের x এর উপর ln 1 1X আছে আমরা এটা আবার লিখতে পারি 1 1x1 ln 1 1x সুতরাং আমাদের আবার চেক করতে হবে এখানে সীমা কত সুতরাং যখন x যায় তাই এই 1 ln 1 0 তে যায় সুতরাং এখানে আমাদের 0 এখন এই 1 এই 1 1x লিমিট x যায় তে সুতরাং এই ক্ষেত্রে এখানে আমাদের আছে এবং তারপর ln 1 তাই 0 সুতরাং আমরা সীমা হিসাবে এই পুনর্লিখন করতে হবে x যায় এবং ln 1 1X 1xদ্বারা বিভক্ত সুতরাং এখন এইযাচ্ছে যাচ্ছে ln 1 যে 0 এবং এখানেও 0 তাই আমাদের 00 ফর্ম আছে এবং আমরা LHospital নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং এখানে ln 1 1x ডেরিভেটিভ হয়ে যাবে x উপর x 1 এর এবং এই টার্মের ডেরিভেটিভ যা 1x2 এবং তারপরে আমাদের এখানে 1x2 মাইনাস সাইন সহ আছে সুতরাং এটি বাতিল হয়ে যায় এবং তারপরে আমাদের বিয়োগ চিহ্ন রয়েছে সুতরাং x এবং তারপর বিয়োগ 1 যোগ 1 কে x 1 দ্বারা ভাগ করা সুতরাং যা আমরা 1 এবং 1 হিসাবে লিখতে পারি x মাইনাস 1 এর এবং যখনসীমা x এর যায় সুতরাং এটি 0 তে যায় এবং আমরা এই সীমাটি এখানে 1 হিসাবে পাই সুতরাং এই ক্ষেত্রে আমাদের 1 বিয়োগ 1 0 এবং 0 দ্বারা বিভক্ত সুতরাং এটি মূলত 00 ফর্ম এবং এখন আমরা LHospital নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং আমাদের এই শব্দটির ডেরিভেটিভ এবং এই টার্মের ডেরিভেটিভ পেতে হবে সুতরাং এই শব্দটির ডেরিভেটিভ হবে পণ্যের নিয়ম এখানে প্রযোজ্য হবে সুতরাং x এর ডেরিভেটিভ হল 1 এবং তারপর আমাদের ঠিক এই শব্দটি হল তারপর প্লাস x এর থেকে ডেরিভেটিভ থাকবে যা আমরা শুধু আগে মূল্যায়ন করেছি xx 1 and 1x2 এবং এই x এই x2 এবং আবার এখানে এই xx 11x2 সুতরাং এই ক্ষেত্রে এটি একটি 0 এবং তারপর এখানে এটি আবার 0 একইভাবে এখানেও 0 তাই আমাদের আবার 00 ফর্ম আছে এবং আমাদের এই অভিব্যক্তিতে আবার LHospital নিয়ম প্রয়োগ করতে হবে সুতরাং এখানে ডেরিভেটিভ 1x 1 পূর্বে করা হয়েছে সুতরাং এবং এই 1x 1 এর ডেরিভেটিভ হয়ে যাবে 1x 12 এখানে আমাদের 1x আছে সুতরাং ডেরিভেটিভ হবে x2x 12 এবং এই xx 1 এর ডেরিভেটিভ হবে 2x 1 সুতরাং এখন আবার আমাদের এই শব্দটিকে একটু সহজ করতে হবে এবং আমরা কী পাব সুতরাং যদি আমি এখানে লবকে x2 এবং x 1 দ্বারা গুণ করি সুতরাং আমরা কি পাব আমরা পাবো xx 1 এবংতারপর x2 এবং তারপর এই পরিণত করবে 2x 1এ সুতরাং এই x কে x2 দিয়ে বাতিল করা হবে আমাদের এই 1 x আছে এবং এই বিয়োগ এটিকে প্লাস করে দেবে সুতরাং আমাদের 112x 1 আছে এবং যখন x যায় তে সুতরাং এটি 1 হয়ে যাবে এবং অর্ধেক সেখানে বসে আছে তাই এই মান অর্ধেক হবে সুতরাং এটা x1ln 1 1x 12 এখন আমরা 00 0 এবং 1 প্রকারের অনির্দিষ্ট রূপে চলে যাব সুতরাং এই সমস্ত ধরণের সীমা আমরা একসাথে পরিচালনা করতে পারি সুতরাং আমরা এই fxg বিবেচনা করবো যেখানে x goes to a এবং ধরো f এবং g এর এইরুপ প্রপার্টি আছে সুতরাং প্রথমে f 0 তে যায় এবং gx 0 তে যায় তাই আমাদের এখানে 00 হিসাবে এই সীমা আছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বিবেচনা করব যে f 0 তে যায় এবং এই g 0 তে যায় সুতরাং এই ক্ষেত্রে আমাদের 0 ফর্ম টি আছে এবং 3 য় ক্ষেত্রে আমরা f 1 তে যাই আমাদের এখানে 1 আছে এবং এই g যায় তাই 1 পাওয়ার ইনফিনিটি 3 য় ফর্ম এই সমস্ত ক্ষেত্রে আমরা এখানে একটি নতুন ফাংশনকে y হিসাবে বিবেচনা করি f পাওয়ার g সুতরাং f পাওয়ার g উভয় ক্ষেত্রেই আমরা ln y হিসাবে সীমা গ্রহণ করি এটি হয়ে যাবে g ln f এবং এখন উদাহরণস্বরূপ বিবেচনা করুন 1 ম ক্ষেত্রে যখন f 0 তে যায় সুতরাং এটি ∞ এবং g 0 তে যাবে 0 × ∞ ফর্ম দ্বিতীয় ক্ষেত্রে যখন f যায় তো এইহয়ে যাবে ইনফিনিটি এবংg 0 তে যায় সুতরাং আবার 0 × ∞ ফর্ম তৃতীয় ক্ষেত্রে যখন f goes to 1এবং g goes to সুতরাং এবং ln 1 0 হয়ে যাবে সুতরাং আবার আমাদের 0×∞ ফর্ম সুতরাং এই সমস্ত ক্ষেত্রে f goes to 0 g goes to 0 মানে 00 ফর্ম 0 ফর্ম 1 ফর্ম এই সমস্ত ক্ষেত্রে আমাদের 0×∞ ফর্ম থাকবে একবার আমরা এই অভিব্যক্তির লগারিদমিক গ্রহণ করি এবং তারপর আমরা সীমা গ্রহণ করি সুতরাং এখানে সীমা নেওয়ার সময় এটি হয়ে যাবে ln এবং যেহেতু এটি একটি কন্টিনিউয়াস ফাংশন সুতরাং আমরা এখানে যুক্তির এই সীমা আনতে পারি ln x → a⁡yx gxln fx এবং এখন এখানে যেমন আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে এইগুলি 0 × ∞ ফর্ম যা আমরা আগে যেমন করেছিলাম তেমনই মোকাবেলা করতে পারি এবং অনুমান করি যে এই সীমাটি হল L সুতরাং একবার আমরা এই সীমা গণনা করি এবং আমরা এই লগারিদম এক্সপোনেনশিয়াল নিতে পারি উভয় পক্ষই এই সীমাটি পেতে x একটি y এ যায় কারণ এখানে কাঙ্ক্ষিত সীমাটি ছিল y সুতরাং সীমা x একটিতে যায় y এই সংখ্যা এর সূচক হবে L সুতরাং আমরা কি দেখেছি যে এই সব ধরনের ফর্ম 00 0 এবং 1 এই ফাংশনের লগারিদমিক নিয়ে পরিচালনা করতে y আমরা তাদের পারি যা আমরা এখানে f পাওয়ার g ধরে নিয়েছি এখন আসুন আমরা এখানে উদাহরণ দিই xx এবং x 0 তে যায় সুতরাং এই ক্ষেত্রে যেমন আমরা আগে আলোচনা করেছি y সমান xx আমরা এই ধরে xx কে y হিসেবে নেব এবং তারপর এখানে লগারিদমিক নেব সুতরাং log y হয়ে যাবে xln x এবং এই ক্ষেত্রে সুতরাং আমাদের এখন এর সীমা আছে xln x সুতরাং আমাদের 0 × ∞ ফর্ম আছে যা আমরা ইতিমধ্যে আগেই আলোচনা করেছি আমরা এই নিয়ে আসব ∞∞ ফর্মটি সুতরাংln x এবং 1x এবং এখন এখানে LHospital নিয়ম প্রয়োগ করুন তাই ln x হবে 1 x এবং এখানে 1x2 যা কেবলহল x এখানেও x 0 সুতরাং যায় এই 0 হয়ে যাবে এবং তারপর উভয় পক্ষের সূচকীয় গ্রহণ সুতরাং আমরা সীমাপাব y সমান e0 এখানে যা 1 আরেকটি উদাহরণ যদি আপনি এখানে বিবেচনা করেন1x যা 1 তাই cos x 1 তে যায় এবং 1x যায় তে সুতরাং আমাদের 1 ফর্ম আছে এবং অনুরূপ প্রক্রিয়া আমরাধরে নিই y কে 1x হিসেবে লগারিদমিক নিন সুতরাং log y হবে ln cos x x এবং এখন এই log 1 এবং এখানে আবার 0 এ যায় সুতরাং 00 ফর্ম একবার আমরা সীমা গ্রহণ করি সুতরাং আমরা LHospital নিয়ম প্রয়োগ করব সুতরাং আমরা এখানে ln cos x এর ডেরিভেটিভ নেব যা 1cos x হবে এবং এই cos x এর ডেরিভেটিভ sin x হবে সুতরাং আমাদের এখানে 10 x যেখানে x goes to 0 সুতরাং আমাদের এই সীমাটি 0 এবং তারপর এই সূচকটি উভয় পক্ষের গ্রহণ করে আমরা সীমা y পাব যা এখানে কাঙ্ক্ষিত ফাংশন ছিল 1x এটি 1 তে যায় পরিশেষে আমরা আরও একটি উদাহরণ বিবেচনা করি এই limit 1sin x এবং 1ln x x 0 তে যায় সুতরাং আমাদের 0 ফর্ম আছে এবং আবার এখানে সীমা নেওয়া বা লগারিদমিক গ্রহণ করলে আমরা পেয়ে যাব ln y 1ln x ln 1sin x সুতরাং এখানে এটি 1ln x হয়ে যাবে যেহেতু x 0 তে যায় সুতরাং এটি একটি 0 এবং তারপর এখানে ln সুতরাং 0 × ∞ ফর্ম এবং তারপর আমরা এটি পুনরায় লিখতে পারি যেমন লগারিদমিক নেওয়ার সময় আমি এখন সীমা নিচ্ছি সুতরাং এটি 1ln x ln 1sin x সুতরাং এখানে 1sin x এর মান তাই এবংln x দ্বারা বিভক্ত সুতরাং এটিও যাচ্ছে সুতরাং আমাদের আছে ∞∞ তাই লব হল ln 1sin x এবং হর হল ln x এখন আমরা LHospital নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং এখানে ln 1sin x এর ডেরিভেটিভ হবে sin x 1sin x এর ডেরিভেটিভ হবে 1x এবং in x এর ডেরিভেটিভ হবে cos x সুতরাং লব এর ডেরিভেটিভ ln 1sin x এবং তারপর ln x 1Xহবে সুতরাং এখন আমরা এটিকে সহজ করতে পারি আমাদের এখানে cos x sin x আছে এবং তারপর সেখানে x সুতরাং xcos x sin x এবং এখন আমরা জানি যে এই xsin x এই সীমাটি x 0তে যায় 1হয়ে যায় এবং তারপর cos 0 ও 1 হয় সুতরাং আমাদের এই 1 আছে এবং তারপর উভয় পক্ষের সূচকীয় গ্রহণ সুতরাং আমরা পাব ln x 0তে যায় y e 1 এ যায় সুতরাং আমরা প্রতিটি প্রকৃতির অন্তত 1 টি উদাহরণ বিবেচনা করেছি এবং এই বক্তৃতা প্রস্তুতির জন্য ব্যবহৃত রেফারেন্স সুতরাং আমরা আজ যা শিখেছি তাএর অনির্দিষ্ট রূপ 0 × এবং এই তিনটি যা লগারিদমিক ফাংশন ব্যবহার করে হ্যান্ডেল করা হয়েছিল সব ক্ষেত্রেই আমরা LHospital নিয়ম ব্যবহার করেছি যা বলে যে দুটি ফাংশনের অনুপাতের সীমা যখন তারা 00 বা ফর্মে যাবে তখন ডেরিভেটিভের ডেরিভেটিভস অনুপাতের সীমার সমান হবে সুতরাং এটি একটি খুব দরকারী নিয়ম ছিল LHospital এবং আমরা একক ধারণার সাহায্যে এই সমস্ত ধরণের অনির্দিষ্ট ফর্ম পরিচালনা করেছি সুতরাং বক্তৃতা শেষ আপনাকে অনেক ধন্যবাদ